হ্যালো সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের বক্তৃতায় আমরা অ্যাক্সেস কন্ট্রোলের একটি সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছিলাম এবং আমরা বিবেচনামূলক অ্যাক্সেস নিয়ন্ত্রণ নীতিগুলি দেখেছিলাম এবং কীভাবে ক্ষমতা ব্যবহার করে অ্যাক্সেস নিয়ন্ত্রণ তালিকা এবং প্রথম দিকে ফর্ম যা ছিল এক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স প্রয়োগ করা যেতে পারে তা দেখবো তাই এই লেকচারে আমরা ইউনিক্স সিকিউরিটি মেকানিজমের দিকে নজর দেব যা মূলত ইউনিক্স অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস কন্ট্রোল অর্জনের জন্য বিচক্ষণ অ্যাক্সেস কন্ট্রোল টেকনিক সুতরাং ইউনিক্স অপারেটিং সিস্টেমে আপনার বিষয় এবং অবজেক্ট রয়েছে বিষয়গুলিকে ব্যবহারকারী এবং গোষ্ঠী হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং অবশ্যই আমাদের কাছে এই বিশেষ বিষয় রয়েছে যা সুপার ইউজার বা সিস্টেমের মূল ব্যবহারকারী যে প্রক্রিয়াগুলি তৈরি করে সেগুলিও বিষয় এবং মূলত তারা সমস্ত উত্তরাধিকারী হয় বিশেষ ব্যবহারকারীর অনুমতি এবং সুবিধা রয়েছে সুতরাং অন্যদিকে অবজেক্ট ফাইল ডিরেক্টরি সকেট প্রসেস প্রসেস মেমরি ফাইল ডিসক্রিপ্টর ইত্যাদির থেকে পরিবর্তিত হতে পারে ইউনিক্সের প্রতিটি ফ্লেভার নির্দিষ্ট অবজেক্টে বিষয়ের অ্যাক্সেস অধিকারের একটি নির্দিষ্ট সেট সংজ্ঞায়িত করে সুতরাং একটি ইউনিক্স স্বাদের মধ্যে অন্যটির ক্ষেত্রে সূক্ষ্ম পার্থক্য থাকবে সুতরাং ইউনিক্স লগইন প্রক্রিয়া দিয়ে শুরু করা যাক সিস্টেমের জন্য লগইন প্রক্রিয়াটি বুট করার সময় শুরু হয় এবং এটি সুপার ইউজারের সুবিধার সাথে চলে তাই এটি একটি ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডের জন্য অনুরোধ করে তাই যখন ব্যবহারকারী পাসওয়ার্ডটিতে প্রবেশ করে তখন একটি ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ব্যবহার করা হয় সঞ্চিত লবণের সাথে পাসওয়ার্ড এবং ফলাফলটি পাসওয়ার্ডের হ্যাশ হিসাবে পরিচিত এখন সমস্ত ব্যবহারকারী এবং তাদের সংশ্লিষ্ট হ্যাশ করা পাসওয়ার্ডগুলি etcshadow নামক একটি ফাইলে সংরক্ষণ করা হয় তাই আসলে যে পাসওয়ার্ডটি প্রবেশ করানো হয়েছে তার জন্য কি হবে এবং হ্যাশ কম্পিউটেড এটিকে etcshadow এ সংশ্লিষ্ট ব্যবহারকারীর এন্ট্রির সাথে তুলনা করা হয় লগইন শুধুমাত্র তখনই অনুমোদিত হয় যখন এই এন্ট্রির সাথে সংরক্ষিত ফাইলের সাথে সংশ্লিষ্ট হ্যাশড পাসওয়ার্ডের সাথে একটি মিল থাকে যেখানে ব্যবহারকারী প্রবেশ করে তাই একবার লগইন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে অন্য ফাইলটি অ্যাক্সেস করা হলে কি হবে তাই এই ফাইলটি হল etcpassword ফাইল যা বিশেষভাবে LINUX সিস্টেমে উপস্থিত থাকে এবং এতে ব্যবহারকারী সম্পর্কে বিভিন্ন তথ্য থাকে উদাহরণস্বরূপ এটি uid gid এবং গ্রুপ নামে পরিচিত সুতরাং uid হল ব্যবহারকারী শনাক্তকারী এটি একটি সংখ্যা এবং এটি সেই নির্দিষ্ট ব্যবহারকারী গোষ্ঠীকে অনন্যভাবে সনাক্ত করতে ব্যবহৃত হয় gid যা একটি গ্রুপ শনাক্তকারী যা ব্যবহারকারী যে গ্রুপে থাকতে চায় তা চিহ্নিত করে এবং অন্যান্য জিনিসের সাথে etcpassword এ সেই নির্দিষ্ট ব্যবহারকারীর হোম ডিরেক্টরির সাথে সম্পর্কিত এন্ট্রিও রয়েছে এবং আরও অনেক কিছু ইউজার আইডেন্টিফায়ার বা ইউআইডি দেখবেন প্রতিটি ইউজারকে একটি ইউনিক ইউজার আইডেন্টিফায়ার এবং একটি গ্রুপ আইডেন্টিফায়ার দেওয়া হয় 0 এর একটি ইউআইডি রুট ইউজার আইডি হিসেবে বিবেচিত হয় এখন সেটুইড নামে পরিচিত একটি সিস্টেম কল আছে যা পাস করা হয় ব্যবহারকারী শনাক্তকারী মূলত সিস্টেম কলটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার ব্যবহারকারী আইডি সেট করবে তাই যখন এই প্রক্রিয়াটি কার্যকর হবে তখন এটি নির্দিষ্ট ব্যবহারকারী আইডি দিয়ে কার্যকর হবে এখন যদি আমরা এটিতে ফিরে যাই তাহলে আপনি যা দেখতে পাচ্ছেন তা হল লগইন প্রক্রিয়াটি রুট হিসাবে কার্যকর হয় এবং পাসওয়ার্ডটি যাচাই করা হয় তবে এটি সেই নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য একটি শেল তৈরি করবে তাই মূলত এই শেলটি নিম্নরূপ কিছু তৈরি করা হয়েছে তাই আপনি অনুমতি দিতে পারেন আমরা বলি লগইন প্রক্রিয়া এবং এই লগইন প্রক্রিয়ার মধ্যে আপনি পাসওয়ার্ড পাবেন এবং সংরক্ষিত হ্যাশের সাথে পাসওয়ার্ডের তুলনা করুন এবং যদি এটি সত্য হয় তাহলে আমরা একটি প্রক্রিয়া চাইল্ড প্রসেসকে ফর্ক করি আমরা যা করি তা হল ব্যবহারকারী শনাক্তকারীর সাথে সঙ্গতিপূর্ণ সেটুইড করব এবং তারপরে ব্যাশ শেলটি কার্যকর করব তাই এখানে লগইন প্রক্রিয়াটি সুপার ইউজার বিশেষাধিকারের সাথে কার্যকর করা হলেও যখন এটি প্রকৃতপক্ষে এটি তুলনা করে এবং সফলভাবে ব্যবহারকারীকে প্রমাণীকরণ করে এটি প্রসেসকে ফর্ক করে একটি প্রক্রিয়া সেই নির্দিষ্ট ব্যবহারকারীর সাথে সম্পর্কিত uid পরিবর্তন করে এবং তারপর শেলটি কার্যকর করে সুতরাং যখন শেলটি কার্যকর হয় এটি সেই নির্দিষ্ট ব্যবহারকারীর uid দিয়ে কার্যকর করে এখন সেই নির্দিষ্ট ব্যবহারকারীর দ্বারা নির্বাহিত প্রতিটি প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে মূল প্রক্রিয়া থেকে ব্যবহারকারী আইডি উত্তরাধিকারী হবে ব্যবহারকারী প্রকৃতপক্ষে যে সমস্ত প্রক্রিয়াগুলি সম্পাদন করে তার জন্য সেই নির্দিষ্ট ব্যবহারকারীর সাথে সম্পর্কিত একটি uid একইভাবে সেই সিস্টেমের প্রতিটি ব্যবহারকারীও একটি নির্দিষ্ট গোষ্ঠীর সাথে যুক্ত এবং তাই একটি গ্রুপ শনাক্তকারীর সাথে যুক্ত সেটুইডের অনুরূপ আমাদেরও একটি সেটগিড আছে একটি গ্রুপ শনাক্তকারী দেওয়া হয়েছে যা গ্রুপ আইডি সেট করে সেই নির্দিষ্ট প্রক্রিয়া এখন প্রতিবার আমরা ফর্ক করি এবং একটি নতুন প্রক্রিয়া তৈরি করি যা আমি গ্রুপ আইডিতে খুব একইভাবে প্রক্রিয়া করব এটি তার মূল প্রক্রিয়ার uid উত্তরাধিকার সূত্রে পায় এই পরিপ্রেক্ষিতে আরও দুটি গুরুত্বপূর্ণ ফাংশন হল sudo এবং su sudo এবং su একটি নির্দিষ্ট ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার সুযোগ সুবিধাগুলি বাদ দিতে দেয় তাই একটি sudo সফলভাবে সম্পন্ন করার পরে প্রক্রিয়াটি 0 এর uid দিয়ে চলবে যা বোঝায় যে এটি একটি রুট ব্যবহারকারীর সমস্ত সুযোগ সুবিধা নিয়ে চলে তাই এটি আপনার কাছে একটি উদাহরণ আপনি যদি এখানে আইডি চালান তবে এটি আমাকে সেই নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য সমস্ত আইডি বলে সুতরাং উদাহরণস্বরূপ এখানে আইডি বলে যে ইউআইডি 1000 আমার জিআইডি 1000 এবং আরও অনেক কিছু এখন যখন আমি সুডো আইডি করি তখন আমি যা পেয়েছি তা হল যে ইউআইডি 0 জিআইডি 0 এবং আরও অনেক কিছু তাই মূলত কী এখানে প্রাপ্ত হল যে একজন সাধারণ ব্যবহারকারী যার 0 এর uid আছে তারা রুট ব্যবহারকারীর বিশেষাধিকারের সাথে আইডি কমান্ড চালানোর সুবিধা পাচ্ছে সুতরাং এটি আপনার চিন্তা করার জন্য পাসওয়ার্ড হল একটি কমান্ড যা ব্যবহারকারীর দ্বারা তার পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য চালানো হয় যেহেতু এটি একটি নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য একটি পাসওয়ার্ড লিঙ্ক তাই এটি একটি ব্যবহারকারীর দ্বারা চালানো উচিত এবং তাই sudo অনুমতি সেই নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য দেওয়া উচিত নয় অন্য কথায় পাসওয়ার্ড কমান্ডটি একজন ব্যবহারকারী দ্বারা তার স্বাভাবিক uid এর মাধ্যমে কার্যকর করা হয় এবং সেই নির্দিষ্ট পাসওয়ার্ডের জন্য বিশেষাধিকার বৃদ্ধি করার প্রয়োজন হয় না আরেকটি বিষয় হল যে সমস্ত পাসওয়ার্ড এনক্রিপ্ট করা আকারে ফাইল etcshadow এ সংরক্ষণ করা হয় এখন এই ফাইলটি সমস্ত ব্যবহারকারীর সমস্ত পাসওয়ার্ড নিয়ে গঠিত এবং তাই কোনো সাধারণ ব্যবহারকারীর দ্বারা অ্যাক্সেস করা উচিত নয় এইভাবে লিনাক্স সিস্টেমে এই etc shadow শুধুমাত্র রুট ব্যবহারকারীর মালিকানাধীন এখন পাসওয়ার্ড কমান্ড ব্যবহার করে একটি পাসওয়ার্ড পরিবর্তন করতে এই ব্যবহারকারীর জন্য এন্ট্রির সাথে সম্পর্কিত এই etcshadow ফাইলটিতে লিখতে হবে এখানে চিন্তা করার প্রশ্নটি হল কিভাবে একটি পাসওয়ার্ড প্রোগ্রাম যা সাধারণ ব্যবহারকারী প্রোগ্রাম হিসাবে চলে একটি ফাইল etcshadow পরিবর্তন করে যা রুটের মালিকানাধীন এখন আমরা ইউনিক্স এবং লিনাক্স সিস্টেমের বিভিন্ন অবজেক্টের দিকে তাকাব এবং আমরা দেখব কিভাবে বিভিন্ন অবজেক্টের জন্য বিভিন্ন অ্যাক্সেস কন্ট্রোল নীতিগুলি একটি সাধারণ ইউনিক্স সিস্টেমে পরিচালিত হয় তাই উদাহরণস্বরূপ একটি ফাইলের অধিকার একটি ফাইলের বিভিন্ন অপারেশন তৈরি করা পড়া লেখা চালানোর জন্য আমাদের কাছে অন্যান্য ক্রিয়াকলাপ রয়েছে যা মালিকানা অনুমতি পরিবর্তন এবং গোষ্ঠী পরিবর্তনের সাথে সম্পর্কিত তাই কেউ একটি নির্দিষ্ট ফাইলের মালিকানা chown কমান্ড দ্বারা পরিবর্তন করতে পারে আমরা একইভাবে অনুমতি পরিবর্তন করতে পারি একটি chmod কমান্ড সহ একটি ফাইলের জন্য এবং chgrp কমান্ড সহ একটি ফাইলের গ্রুপ পরিবর্তন করুন একই ধরণের ক্রিয়াকলাপগুলি ডিরেক্টরিগুলির জন্যও নির্দিষ্ট করা হয়েছে কেউ একটি লিঙ্ক তৈরি করতে পারে বা ডিরেক্টরিগুলি আনলিঙ্ক করতে পারে একটি ডিরেক্টরির মধ্যে একটি ফাইলের নাম পরিবর্তন করতে পারে বা একটি নির্দিষ্ট ডিরেক্টরি সন্ধান করতে পারে তাই ইউনিক্স সিস্টেমে এটি পরিচালনা করার জন্য একটি ছোট টেবিল রয়েছে যা রক্ষণাবেক্ষণ করা হয় যেখানে আমাদের পড়ার লেখার এবং চালানোর অনুমতি রয়েছে এবং এই বিভিন্ন ফাইলগুলির অ্যাক্সেস নিয়ন্ত্রণ অর্জন করার জন্য আমাদের কাছে তিনটি ভিন্ন বৈচিত্র রয়েছে আমাদের কাছে একটি ছোট টেবিল রয়েছে যা ইউনিক্স সিস্টেম দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় যেখানে আমাদের রিড রাইটএক্সিকিউট অপারেশন আছে যা সেই নির্দিষ্ট অবজেক্টের তিনটি ভিন্ন ধরনের ব্যবহারকারীর উপর অনুমোদিত একটি হল অবজেক্টের মালিক দ্বিতীয় হল সেই গ্রুপ যার মালিক এবং তৃতীয় বা অন্য সকল ব্যবহারকারী তাই এই প্রতিটি ক্ষেত্রে আমরা ফাইলটি পড়া লেখা বা চালানো যাবে কিনা তা নির্দিষ্ট করতে পারি সুতরাং এটি প্রতিটি পাঠের জন্য নির্দিষ্ট করা যেতে পারে এবং একটি ডিরেক্টরি লিখতে পারে এক্সিকিউট পারমিশন বা ডিরেক্টরীতে এক্স অনুমতির একটি ভিন্ন অর্থ রয়েছে তাই এর মূলত অর্থ হল যে কেউ একটি নির্দিষ্ট ডিরেক্টরি সন্ধান করতে পারে তাই মূলত আপনি ডিরেক্টরির বিষয়বস্তু তালিকাভুক্ত করতে বা পড়তে পারবেন না ডিরেক্টরির বিষয়বস্তু কিন্তু মূলত আপনি সেই ডিরেক্টরির নাম খুঁজতে পারেন এইগুলি ছাড়াও রিড রাইট এক্সিকিউট বিট যা নির্দিষ্ট করা হয়েছে তা হল অন্যান্য দিক যেমন সিম্বলিক লিঙ্ক ডিরেক্টরি ফাইল স্টিকি বিট ইত্যাদি এখন আপনি ফাইল ডেস্ক্রিপ্টরের দিকে তাকাবেন একবার আপনি ওপেন সিস্টেম কল ব্যবহার করে একটি ফাইল খুললে যেখানে আপনি সেই নির্দিষ্ট ডেস্ক্রিপ্টর পড়তে বা লিখতে বা যুক্ত করতে চান এমন অনুমতি সহ একটি ফাইল পাথ নির্দিষ্ট করে এবং আপনি একটি ফাইল ডেস্ক্রিপ্টর পাবেন তাই নোট করুন যে সম্পূর্ণ নিরাপত্তা কেবলমাত্র ফাইল ডেস্ক্রিপ্টর পাওয়ার মধ্যেই থাকে তাই উদাহরণস্বরূপ একবার আপনার ওপেন সিস্টেম কল সফলভাবে সেই ফাইলটি তৈরি বা খুললে এবং আপনি সেই নির্দিষ্ট ফাইলের জন্য ফাইল ডেস্ক্রিপ্টর পেয়ে গেলে তার পরে কোনও বিশেষ পরীক্ষা করা হয় না আপনি কোনও অ্যাক্সেস কন্ট্রোল পরীক্ষা ছাড়াই সেই ফাইলটি পড়তে এবং লিখতে পারেন তাই এর উপর ভিত্তি করে দুটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি একটি ফাইল ডেস্ক্রিপ্টর পেতে পারেন একটি হল ওপেন সিস্টেম কল ব্যবহার করার মাধ্যমে যার মাধ্যমে অ্যাক্সেস নিয়ন্ত্রণের অনুমতিগুলি চেক করা হয় অপারেটিং সিস্টেম আপনাকে একটি সফল ফাইল ডেস্ক্রিপ্টর দেওয়ার আগে একটি ফাইল ডেস্ক্রিপ্টর পাওয়ার দ্বিতীয় উপায় হল অন্য একটি প্রক্রিয়া থেকে বা শেয়ার্ড মেমরি থেকে উদাহরণস্বরূপ যখন একটি প্রক্রিয়া একটি চাইল্ড প্রসেস তৈরি করে তখন একটি চাইল্ড প্রসেস সমস্ত ফাইল ডেস্ক্রিপ্টরের উত্তরাধিকারী হতে পারে এইভাবে চাইল্ড প্রক্রিয়া দ্বারা প্রাপ্ত একটি ফাইল ডেস্ক্রিপ্টরকে তার প্রক্রিয়ায় একটি ওপেন সিস্টেম কল থেকে আসতে হবে না বরং এটি প্রকৃতপক্ষে পিতামাতার প্রক্রিয়া থেকে ফাইল ডেস্ক্রিপ্টরকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হচ্ছে একটি ফাইল ডেস্ক্রিপ্টর পাওয়ার আরেকটি উপায় হল শেয়ার্ড মেমরি বা সকেটের মাধ্যমে সুতরাং এর অর্থ এই যে একটি প্রক্রিয়া একটি শেয়ার্ড মেমরির মাধ্যমে একটি ফাইল বর্ণনাকারীকে অন্য একটি প্রক্রিয়ায় পাঠাতে পারে এবং সেইজন্য দ্বিতীয় প্রক্রিয়াটি অপারেটিং সিস্টেমের দ্বারা করা স্পষ্ট চেক ছাড়াই ফাইলটি পড়তে বা লিখতে পারে সুতরাং এইভাবে যা অর্জন করা যেতে পারে তা হল আমি একটি নির্দিষ্ট ফাইল তৈরি করতে পারি যা শুধুমাত্র রুট ব্যবহারকারীদের দ্বারা অ্যাক্সেসযোগ্য কিন্তু তারপর আমি এই নির্দিষ্ট ফাইলটি খুলতে পারি এবং সেই ফাইল বর্ণনাকারীকে একটি সাধারণ ব্যবহারকারীর কাছে পাঠাতে পারি যিনি এখন এই সাধারণ ব্যবহারকারী নন তারপর এক্সিকিউট করতে পারে এবং এই নির্দিষ্ট ফাইলটিতে পড়তে এবং লিখতে পারে সুতরাং এইভাবে যা অর্জন করা হয় তা হল যে একজন সাধারণ ব্যবহারকারী একটি ফাইল পড়তে বা লিখতে পারে যা একটি রুট সুতরাং আসুন আমরা প্রক্রিয়াগুলি দেখি একটি প্রক্রিয়া ইউনিক্স নামকরণে একটি সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই থাকে তাই একটি প্রক্রিয়াতে যে ক্রিয়াকলাপগুলি অনুমোদিত হতে পারে তা হল একটি ডিবাগ প্রসেস তৈরি করা কিল্লার প্রসেস বা একটি ডিবাগ প্রসেস তাই একটি ডিবাগ সাধারণত করা হয় একটি ptrace সিস্টেম কল যা একটি প্রক্রিয়া অন্য প্রক্রিয়াটিকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে দেয় আপনার সাধারণ ডিবাগার যেমন GDB বা GDB এর সমস্ত ভিন্ন রূপ সাধারণত ptrace সিস্টেম কল ব্যবহার করে একটি ব্রেকপয়েন্ট ঘড়ি সেট করতে বিভিন্ন দিকের মেমরি অবস্থানে তাই রেজিস্টার বিষয়বস্তু পড়ুন চাইল্ড প্রক্রিয়ার জন্য অনুমতির ক্ষেত্রে যখন একটি প্রক্রিয়া তৈরি হয় তখন চাইল্ড প্রক্রিয়াটি অভিভাবকদের মতো একই uid এবং gid পায় মূলত চাইল্ড প্রক্রিয়াটি সমস্ত প্যারেন্ট uid এবং gid এর উত্তরাধিকারী হয় একইভাবে আপনি যখন ptrace ব্যবহার করছেন তখন ptrace অন্যান্য প্রক্রিয়াগুলি ডিবাগ করতে পারে একই uid দিয়ে এইভাবে যদি আমি GDB ব্যবহার করি উদাহরণস্বরূপ যা অভ্যন্তরীণভাবে সিস্টেম কল ptrace ব্যবহার করে GDB তে শুধুমাত্র একই uid আছে এমন প্রক্রিয়াগুলি ডিবাগ করতে পারে তাই আমি অন্য ব্যবহারকারীদের প্রক্রিয়া ডিবাগ করতে সক্ষম হব না তাই আমি কেবল ডিবাগ করতে সক্ষম হব একটি প্রক্রিয়া যা আমার একই uid দিয়ে তৈরি করা হয়েছে এটি অবশ্যই রুটের জন্য সত্য নয় রুটের সমস্ত প্রক্রিয়ার অ্যাক্সেস রয়েছে এবং তাই সিস্টেমে উপস্থিত প্রতিটি প্রক্রিয়াতে GDB চালাতে পারে সুতরাং আসুন আমরা ইউনিক্স সিস্টেমে নেটওয়ার্ক পারমিশনগুলি দেখি একটি নেটওয়ার্ক সকেটে অনুমোদিত ক্রিয়াকলাপগুলি হল ডেটা সংযোগ করা শোনা প্রেরণ এবং গ্রহণ করা এখন নেটওয়ার্ক সকেট সম্পর্কিত পারমিশনগুলি ফাইল বা অন্য কোনও ডিভাইসের মতো নয় নেটওয়ার্ক সকেটগুলি ইউআইডির সাথে সম্পর্কিত নয় তাই এর অর্থ হল যে কেউ আসলে একটি মেশিনের সাথে সংযোগ করতে পারে নির্দিষ্ট মেশিনে সংযোগ করার জন্য একটি নির্দিষ্ট ব্যক্তির সেই মেশিনে একটি বৈধ ব্যবহারকারীর অ্যাকাউন্ট থাকতে হবে না তাই ওয়েবসার্ভার বলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এখন যখন আমরা একটি নির্দিষ্ট মেশিনে একটি ওয়েব সার্ভার হোস্ট করি যে কোনও ব্যবহারকারী আসলে নির্দিষ্ট মেশিনে সংযোগ করতে এবং সেই নির্দিষ্ট ওয়েব সার্ভারের পৃষ্ঠাগুলি দেখতে পারে। সেই ব্যবহারকারীর বৈধ থাকার প্রয়োজন নেই। সেই নির্দিষ্ট ওয়েব সার্ভারে লগইন করুন আরও যে কোনও প্রক্রিয়া 1024 এর চেয়ে বড় পোর্টগুলি শুনতে পারে। 1024 এর কম নেটওয়ার্ক পোর্টগুলির জন্য এটির সুপার ইউজারের বিশেষাধিকার প্রয়োজন কারণ এই পোর্টগুলি একটি বিশেষ সিস্টেম প্রক্রিয়াগুলিকে সংযুক্ত করেছে। 1024 এর চেয়ে বড় প্রসেসগুলির জন্য সিস্টেমের মধ্যে যে কোনও প্রক্রিয়া আসলে সেই পোর্টটি খুলতে এবং শুনতে পারে তাই একবার আপনি সফলভাবে একটি সকেট খুললে আর কোনও পরীক্ষা করা হয় না এবং তাই আপনি সেই সকেটের মাধ্যমে ডেটা পাঠাতে এবং গ্রহণ করতে পারেন এইভাবে আমরা দেখতে পাই যে সেগুলো ইউনিক্স সিস্টেমের ফাইল এবং অন্যান্য বস্তুর সাথে তুলনা করা হয় নেটওয়ার্ক সকেটগুলিকে একটি ভিন্ন উপায়ে বিবেচনা করা হয় যদিও ইউনিক্স অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমগুলি বোঝা বেশ সহজ বাস্তবায়ন করা বেশ সহজ এবং পারমিটগুলি অনেক নমনীয়ভাবে জিনিসগুলি সম্পন্ন করা হয় নিরাপত্তার ক্ষেত্রে ইউনিক্স অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমগুলিতে এখনও অনেক সমস্যা রয়েছে একটি প্রধান সমস্যা হল যে রুট প্রায় সব কিছু করতে পারে তাই এটি ফাইলগুলি পড়তে এবং পরিবর্তন করতে বা তৈরি করতে পারে এটি ফাইল মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারে এটি যেকোন ফাইল পড়তে বা চালাতে পারে সেই নির্দিষ্ট নথি পত্রগুলির মালিকের থেকে স্বাধীন এখন এর সাথে সমস্যা হল যে যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একজন বিশ্বস্ত হয় তাহলে এর মানে হল পুরো সিস্টেমের গোপন তথ্য ফাঁস হতে পারে আরও যদি রুট নিজেই কম্প্রোমাইজ করে যায় উদাহরণস্বরূপ যদি রুট প্রোগ্রামগুলির একটিতে বাফার ওভারফ্লো দুর্বলতা থাকে তারপর সেই প্রোগ্রামটি কম্প্রোমাইজ করে এবং তারপরে ম্যালওয়্যারটি সিস্টেমে রুট অ্যাক্সেস পায় এবং এইভাবে পুরো সিস্টেমকে কম্প্রোমাইজ করে কারণ ম্যালওয়্যারটি সিস্টেমের সমস্ত ফাইল পড়তে এবং লিখতে পারে ইউনিক্স এক্সেস কন্ট্রোল মেকানিজমের আরেকটি সমস্যা হল এটি অত্যন্ত কোর্স গ্রেনড তাই উদাহরণ স্বরূপ আরও জটিল এক্সেস কন্ট্রোল মেকানিজম যেমন X ব্যবহারকারীরা ফাইলগুলিতে লিখতে Y প্রোগ্রাম চালাতে পারে Z এই ইউনিক্স অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমগুলিতে খুব সহজে নির্দিষ্ট করা হয়নি আরও ব্যবহারকারী সহজেই অভিযোগের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে পারে না তাই আমরা উদাহরণ স্বরূপ বলি যে একজন সাধারণ ব্যবহারকারী একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং তিনি একটি নির্দিষ্ট প্রোগ্রাম চালান যার একটি ম্যালওয়্যার রয়েছে এখন একটি ম্যালওয়্যার সেই সিস্টেম থেকে সেই নির্দিষ্ট সংস্থার সমস্ত ফাইল মুছে দেয় সমস্ত সংবেদনশীল ফাইল সহ এখন আমরা আসলে সেই নির্দিষ্ট ঘটনার জন্য ব্যবহারকারীকে দোষ দিতে পারি না কারণ এটি ব্যবহারকারীদের দোষ নয় ফাইলগুলি মুছে ফেলার কাজটি ম্যালওয়্যার দ্বারা করা হয়েছিল এবং তাই এই ধরনের অভিযোগের বিরুদ্ধে রক্ষা করা কঠিন হয়ে পড়ে ইউনিক্স স্পেস অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমের আরেকটি সমস্যা হল যে একটি নির্দিষ্ট ফাইলের জন্য শুধুমাত্র একজন ব্যবহারকারী এবং একটি গ্রুপ নির্দিষ্ট করা যেতে পারে প্রায়শই আমাদের আরও নমনীয়তার প্রয়োজন হয় যেখানে আমরা চাই যে দুটি ব্যবহারকারী একটি নির্দিষ্ট ফাইলের মালিক হোক এবং এটি সর্বদা ইউনিক্স ফাইল সিস্টেমের সাথে সম্ভব নয় তাই স্ট্যান্ডার্ড ইউনিক্স অ্যাক্সেস কন্ট্রোল নীতির সাথে একাধিক সমস্যা রয়েছে এবং ইউনিক্স সিস্টেমের বেশ কয়েকটি রূপ রয়েছে যা প্রকৃতপক্ষে আরও কঠোর পদক্ষেপে স্থানান্তরিত হয়েছে তাই আমরা এই বক্তৃতায় দেখতে পাই ইউনিক্স অ্যাক্সেস নিয়ন্ত্রণ পদ্ধতিতে বিভিন্ন সমস্যা রয়েছে এবং তাই অনেকগুলি ইউনিক্স ফ্লেভার আসলে ইনফর্মেশন ফ্লো পলিসি নামে পরিচিত কিছু ব্যবহার করে অনেক ভালো অ্যাক্সেস কন্ট্রোল নীতিতে স্থানান্তরিত হয়েছে তাই পরবর্তী লেকচারে আমরা ইনফর্মেশন ফ্লো পলিসি সম্পর্কে আরও বিশদ বিবরণ দেখব ধন্যবাদ